অনুসন্ধানের ফলাফল একবার অনুসন্ধান শেষ হলে সেই অনুসন্ধানের তিনটি সম্ভাব্য ফলাফল হতে পারে অনুসন্ধানের ফলাফল একবার অনুসন্ধান শেষ হলে সেই অনুসন্ধানের তিনটি সম্ভাব্য ফলাফল হতে পারে এটি একটি ফেভারেবল ফলাফল হতে পারে যেখানে আপনি ক্লায়েন্টকে জানাবেন যে আবিষ্কারটি পেটেন্টেবল অথবা এটি একটি নেগেটিভ ফলাফল হতে পারে যেখানে আপনি ক্লায়েন্টকে জানাচ্ছেন আবিষ্কারটি পেটেন্টেবল নাও হতে পারে এটি একটি ফেভারেবল ফলাফল হতে পারে যেখানে আপনি ক্লায়েন্টকে জানাবেন যে আবিষ্কারটি পেটেন্টেবল অথবা এটি একটি নেগেটিভ ফলাফল হতে পারে যেখানে আপনি ক্লায়েন্টকে জানাচ্ছেন আবিষ্কারটি পেটেন্টেবল নাও হতে পারে আপনি বলবেন না যে আবিষ্কার কখনোই পেটেন্টেবল হয় না বা আবিষ্কার পেটেন্ট করা যায় না আপনি বলবেন না যে আবিষ্কার কখনোই পেটেন্টেবল হয় না বা আবিষ্কার পেটেন্ট করা যায় না আপনি সর্বদা সতর্কতার সঙ্গে আপনার রিপোর্ট বর্ণনা করবেন কারণ যেমনটি আমরা বলেছি পারফেক্ট পেটেন্টিবিলিটি সার্চ রিপোর্ট বলে তেমন কিছু হয় না আপনি সর্বদা সতর্কতার সঙ্গে আপনার রিপোর্ট বর্ণনা করবেন কারণ যেমনটি আমরা বলেছি পারফেক্ট পেটেন্টিবিলিটি সার্চ রিপোর্ট বলে তেমন কিছু হয় না সুতরাং আপনি জানাতে পারেন যে এমন সম্ভাবনা রয়েছে যে আবিষ্কারটি গ্রান্টেড নাও হতে পারে বা এটি একটি নিউট্রাল রিপোর্ট হতে পারে সুতরাং আপনি জানাতে পারেন যে এমন সম্ভাবনা রয়েছে যে আবিষ্কারটি গ্রান্টেড নাও হতে পারে বা এটি একটি নিউট্রাল রিপোর্ট হতে পারে নিউট্রাল রিপোর্টের ক্ষেত্রে বলবেন যে আবিষ্কারটির গ্রান্টেড হবার ন্যায্য সুযোগ রয়েছে এই নিয়ে তাদের কিছুটা অবজেকশন রয়েছে নিউট্রাল রিপোর্টের ক্ষেত্রে বলবেন যে আবিষ্কারটির গ্রান্টেড হবার ন্যায্য সুযোগ রয়েছে এই নিয়ে তাদের কিছুটা অবজেকশন রয়েছে আপনি বলতে পারেন যে আবিষ্কারটি গ্রান্টেড হবার 50 50 শতাংশ সম্ভাবনা রয়েছে আপনি বলতে পারেন যে আবিষ্কারটি গ্রান্টেড হবার 50 50 শতাংশ সম্ভাবনা রয়েছে এখন রিপোর্টে ক্লায়েন্ট যদি জোর দেয় তবে আপনি পেটেন্টিবিলিটি রিপোর্টও দেবেন এখন রিপোর্টে ক্লায়েন্ট যদি জোর দেয় তবে আপনি পেটেন্টিবিলিটি রিপোর্টও দেবেন এই রিপোর্টে আপনার আবিষ্কারের অভিনবত্ব স্টেপ ও ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ থাকবে এই রিপোর্টে আপনার আবিষ্কারের অভিনবত্ব স্টেপ ও ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ থাকবে এতে পেটেন্টিবিলিটির ব্যতিক্রমগুলি সম্পর্কে কিছু তথ্য থাকবে যতটা এক্ষেত্রে প্রাসঙ্গিক এতে পেটেন্টিবিলিটির ব্যতিক্রমগুলি সম্পর্কে কিছু তথ্য থাকবে যতটা এক্ষেত্রে প্রাসঙ্গিক অনুসন্ধানের গুরুত্ব একটি পেটেন্টটিবিলিটি অনুসন্ধান আপনাকে এমন খালি জায়গা দেখিয়ে দেয় যেখানে আপনি পেটেন্ট করতে পারেন অনুসন্ধানের গুরুত্ব একটি পেটেন্টটিবিলিটি অনুসন্ধান আপনাকে এমন খালি জায়গা দেখিয়ে দেয় যেখানে আপনি পেটেন্ট করতে পারেন এটি আপনাকে সম্ভাব্য অফিস অবজেকশনগুলি এড়াতে সহায়তা করে যা ভবিষ্যতে আসতে পারে এটি আপনাকে সম্ভাব্য অফিস অবজেকশনগুলি এড়াতে সহায়তা করে যা ভবিষ্যতে আসতে পারে এটি আপনাকে ক্ষেত্রটি বুঝতে সহায়তা করে যা আপনাকে পেটেন্টের স্পেসিফিকেশন প্রস্তুত করতে সহায়তা করে এটি আপনাকে ক্ষেত্রটি বুঝতে সহায়তা করে যা আপনাকে পেটেন্টের স্পেসিফিকেশন প্রস্তুত করতে সহায়তা করে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি পেটেন্টটিবিলিটি রিপোর্ট থেকে পাওয়া ইনপুট নিয়ে যেগুলি পেটেন্ট এর এজেন্ট ব্যবহার করতে পারেন আমরা ইতিমধ্যে আলোচনা করেছি পেটেন্টটিবিলিটি রিপোর্ট থেকে পাওয়া ইনপুট নিয়ে যেগুলি পেটেন্ট এর এজেন্ট ব্যবহার করতে পারেন পরবর্তী লেকচারে আপনি দেখতে পাবেন পেটেন্টটিবিলিটি সার্চ কি ও আগামী লেকচারগুলিতে এই সম্পর্কে বিশদে আলোচনা করব পরবর্তী লেকচারে আপনি দেখতে পাবেন পেটেন্টটিবিলিটি সার্চ কি ও আগামী লেকচারগুলিতে এই সম্পর্কে বিশদে আলোচনা করব